"বায়োলজি ফর ইঞ্জিনিয়ার্স এন্ড আদার নন বায়োলজিস্টস" সম্পর্কিত এই ধারাবাহিক বক্তৃতাগুলিতে সবাইকে স্বাগত শেষ দুটি ভিডিওতে আমরা জীবনের উৎস এবং তারপরে জীবনের বিভিন্ন রূপগুলির বিবর্তন নিয়ে আলোচনা করেছিলাম শুরু থেকেই এটা পরিষ্কার যে জীবন একটি ধাঁধা এটি অনেক জীববিজ্ঞানী এবং গবেষকদের জন্যও একটি ধাঁধা হিসাবেই রয়েছে এখনও আমরা যা বুঝতে পারি না তা হল বিভিন্ন কোষ বা জীবনের বিভিন্ন রূপগুলি কিভাবে পৃথকভাবে আচরণ করে কারণটি খুব সহজ আপনি যদি জীববিজ্ঞানের এই পৃথিবীতে নিজের চারদিকে তাকান তাহলে আপনি অনেক জটিলতা খুঁজে পাবেন আপনি দেখবেন অ্যামিবার মতো একটি সাধারণ এককোষী জীব বা মানুষের মতো জটিল জীবও রয়েছে সুতরাং এখানে অনেক জটিলতা রয়েছে এবং আপনি কিভাবে এই জটিলতাটি বোঝার চেষ্টা করছেন বেশিরভাগ গবেষক একটি রেডাকশনিস্ট অ্যাপ্রচ ব্যবহার করেন যার মাধ্যমে আপনি জীবনকে টুকরো টুকরো করে অধ্যয়ন করার চেষ্টা করেন এবং অনন্য বৈশিষ্ট্যগুলি খুঁজে বার করার চেষ্টা করেন যা জীবনের এই সূত্রটিকে সংযুক্ত করতে পারে এই পটভূমিতে পরবর্তী দুই ভিডিওতে আমরা যা আলোচনা করতে যাচ্ছি তা জীবনের খুব মৌলিক একক যা হল কোষ এখন আপনি কিভাবে কোষটি ব্যাখ্যা করবেন যেমনটি আমি এখনই উল্লেখ করেছি এটি জীবনের সর্বাধিক মৌলিক একক এবং জীবনের এই মৌলিক এককটি কিভাবে কাজ করে তা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি বিভিন্ন জীব এবং তাদের কাজ করার পদ্ধতি অনেক দূর পর্যন্ত ধারণা করতে পারবেন এই ভিডিওতে আমরা কোষের গঠন এবং কাজ সম্পর্কে কথা বলতে যাচ্ছি এবং জে থেরিয়টের "Nothing which is smaller is more alive and nothing bigger is more alive" উক্তিটির মাধ্যমে আমি এই সিরিজের এই বিশেষ ভিডিওটি শুরু করতে চাই অন্য কথায় এটি সর্বাধিক মৌলিক একক এবং এটি জীবনের একক তাহলে এই ভিডিওটির উদ্দেশ্যগুলি কি এই ভিডিওর উদ্দেশ্যগুলি হল কোষ কি তাদের গঠন এবং এই গঠন কিভাবে কোষের কার্যকারিতার সাথে সংযোগ স্থাপন করে তা উপলব্ধি করা 1800 এর দশকের মাঝামাঝি সময়ে 3 জন জার্মান বিজ্ঞানী একটি তত্ত্ব নিয়ে এসেছিলেন যাকে কোষ তত্ত্ব বলা হয় এবং এটি আজও সত্য বলে প্রমাণিত এবং আমি যেমন বলেছিলাম যে এটি এই বলে শুরু করে যে কোষ হল জীবনের মৌলিক একক আপনি যদি কোষ এবং তা কীভাবে কাজ করে তা বুঝতে পারেন তাহলে জীবন কীভাবে কাজ করে তাও আপনি বুঝতে পারবেন এই তত্ত্বের দ্বিতীয় বিষয়টি হল প্রতিটি জীব কমপক্ষে একটি কোষ বা একাধিক কোষ নিয়ে গঠিত এককোষী বা বহুকোষী জীব বলতে আপনি যা বোঝেন এটি তাই তারপরে তৃতীয় এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যা আমরা প্রথম থেকেই বলছি তা হল প্রতিটি জীবিত কোষ কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে নতুন কোষের জন্ম দেয় অর্থাৎ কোষের একটি সেট সর্বদা পূর্ব বিদ্যমান কোষ থেকে কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে উত্থিত হবে আপনি যাকে প্রজনন হিসাবে অভিহিত করেন সুতরাং কোষগুলির বৈশিষ্ট্য কী এবং সেগুলি আপনি আপনার চারপাশে যে সমস্ত জিনিস দেখেন তার সাথে কতটা একরকম এবং যেমন আমি আপনাকে বলেছি জীবনটি জটিল আর কোষগুলিও তাই আমি চাই আপনারা যা মনে রাখবেন তা হল জীবনের মত একটি কোষও একটি যন্ত্র বা একটি গতিশীল ব্যবস্থা যেখানে সেই ব্যবস্থার প্রতিটি উপাদানই একে অপরের সাথে ভারসাম্য বজায় রাখে অর্থাৎ একটি কোষেও বিভিন্ন উপাদানগুলি একে অপরের সাথে যোগাযোগ রাখে এবং আপনি যে প্রভাবটি দেখছেন তা হল এই সমস্ত বিক্রিয়াগুলির একটি সমষ্টি যা একটি কোষের মধ্যে ঘটে চলেছে হ্যাঁ কোষগুলি জটিল সত্তা এবং মজার বিষয়টি হল প্রতিটি কোষ যা হল জীবের সর্বাধিক মৌলিক একক তা আপনি একটি এককোষী বা বহুকোষী জীব যাই নেন না কেন পুরো তথ্য যাকে আপনি জিনগত উপাদান হিসাবে অভিহিত করেন তা ডিএনএর আকারে সঙ্ঘবদ্ধ থাকে কিছু জীবের ক্ষেত্রে এটি আরএনএও হতে পারে এই জিনগত উপাদানই বিবর্তনে আলোচিত হয়েছে এই অণুটিই সম্ভাব্য প্রকরণ এবং অভিযোজন আনার সুযোগ করে দেয় প্রতিটি কোষের নিজস্ব জিনগত কোড থাকে তথ্য ডিএনএতে সঞ্চিত থাকে ডিএনএ কীভাবে সঞ্চিত থাকে তা বিভিন্ন ধরণের কোষ নির্ধারণ করে এবং আমি এবিষয়ে একটু পরেই আসব অন্যান্য জীব যেমন মানুষ বা কুকুর বা উদ্ভিদের মতো কোষ সম্পর্কে অপর বিষয়টি হল তারা কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে পুনরুত্পাদন করে এবং তারা নতুন ডটার সেলের জন্ম দেয় যে কোন জীবের মতো কোষগুলি তার জীবিকা নির্বাহের জন্য শক্তি অর্জন করতে চায় এবং কেবল শক্তি অর্জন নয় প্রয়োজন হলে সেই শক্তি জীবন প্রক্রিয়াগুলির জন্যও ব্যবহার করে উদাহরণস্বরূপ যদি কোন অ্যামিবা মাটিতে কোথাও বসে থাকে এবং এটি আশেপাশে কোথাও একটি খাদ্য কণা খুঁজে পায় এটি সেই খাদ্য কণার কাছে যাওয়ার চেষ্টা করবে তবে অ্যামিবার এই খাদ্য কণিকার দিকে যাওয়ার চেষ্টা করার প্রক্রিয়াটিতে অগণিত সম্পূর্ণ প্রক্রিয়া জড়িত অন্য কথায় অ্যামিবা কেবল এগিয়ে যায় না এটিকে নিজের আকৃতিও পরিবর্তন করতে হয় এটিকে গিয়ে খাবারটি ঢেকে ফেলতে হয় এই সমস্ত বিষয়টি একটি এনার্জি ইনটেনসিভ প্রসেস অ্যামিবাকে যন্ত্রপাতিগুলি এমনভাবে রাখতে হয় যাতে জীবটির যখন যেমন প্রয়োজন তেমন শক্তি সরবরাহ করা হয় সুতরাং এটির কেবল বাহ্যিক উৎস যেমন যে খাবারটি খাওয়ার চেষ্টা করছে তা থেকে শক্তি অর্জন করা উচিত নয় এটির শক্তি সংরক্ষণ করা উচিত এবং তারপরে সেই শক্তি চলাচল এবং শরীরের অন্যান্য ক্রিয়াকলাপের জন্য ব্যবহার করা উচিত এটি কেবলমাত্র একটি জীবন্ত কোষেই সম্ভব কারণ যেমনটি আমি বলেছিলাম কোষ একটি সম্পূর্ণ ধারাবাহিক বিক্রিয়া নিয়ে গঠিত যা ঘটে চলেছে যাকে আমরা বিপাক বলি সুতরাং বিপাক ঘটে বাইর থেকে শক্তি অর্জন করার একটি প্রক্রিয়া রয়েছে অথবা নিজেরাই খাদ্য সংশ্লেষ করে এবং তারপরে সেই খাদ্যকে শক্তি উৎপাদনের জন্য ব্যবহার করে যান্ত্রিক ক্রিয়াকলাপ জীবনের আরও একটি অংশ যা আমরা উল্লেখ করেছি যা লোকোমোশন প্রক্রিয়াতে জড়িত থাকতে পারে বা অ্যামিবার ক্ষেত্রে যেমন আকৃতি পরিবর্তনের সাথে জড়িত থাকতে পারে যদি একটি জীব জীবিত হয় এটি কখনও বিচ্ছিন্নভাবে বাস করে না এটিকে তার পরিবেশের সাথে যোগাযোগ করতে হয় কখনও কখনও এটিকে বাইর থেকে ভিতরে বা বিপরীতে তথ্য আদান প্রদান করতে হয় এমন পরিস্থিতিতে একটি কোষ বা জীবের এমন একটি ব্যবস্থা থাকা দরকার যা যোগাযোগ করতে সক্ষম তাই জীবনের এই মৌলিক এককটি বাইরের বিশ্বের সাথে যোগাযোগ করতে এবং প্রতিক্রিয়া জানাতে সক্ষম এগুলির মধ্যে সর্বোত্তম অংশটি হল এই সমস্ত প্রক্রিয়াগুলি তা লোকোমোশনই হোক বা শক্তি উৎপাদন যাই হোক না কেন এটি যোগাযোগের প্রক্রিয়া আপনি দেখবেন যে কোষগুলি অত্যন্ত নিয়ন্ত্রিত এগুলি সেরা বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি যেখানে কোন কোষ তার সম্পূর্ণ প্রক্রিয়াগুলিকে নিয়ন্ত্রণে রাখে যার ত্রুটি খুব কম একটি সুন্দর উদাহরণ হল ডিএনএ রেপ্লিকেশন প্রক্রিয়া আমরা জেনে অবাক হই যে প্রতি মুহূর্তে একটি কোষের ডিএনএ নকল হয় প্রক্রিয়াটি দেখবে যে এটি তার প্রতিলিপিটি হুবহু নকল করছে এটি এতটাই নিখুঁত যে ডিএনএ প্রতিলিপিকরণের সময় ত্রুটির হার 1 মিলিয়ন বেসগুলিতে সম্ভবত 1 হবে সুতরাং প্রতি 10 মিলিয়ন পঠনগুলির মধ্যে সম্ভবত 1 টি ত্রুটি ঘটতে পারে যা স্পষ্টতই ডটার সেলে পরিবর্তনের ক্ষেত্রে অবদান রাখে এটি প্রক্রিয়াটির বিশ্বস্ততা এবং এটি সম্ভব কারণ কোষটির সম্পূর্ণ যন্ত্রাংশ রয়েছে শরীরের বা কোষের গঠনের যেকোন অংশের পাশাপাশি বিভিন্ন প্রক্রিয়াগুলির যত্ন রাখা এমনকি মেরামত করার তবে আমরা এককোষী জীব নিই বা উন্নত প্রাণী যা আকর্ষণীয় ভাবে লক্ষ করা যায় এবং আমরা সকলে যে বিষয়টিতে আটকে আছি তা হল জীবনের নির্দিষ্ট প্রক্রিয়াগুলি মৌলিকভাবে সংরক্ষিত মৌলিকভাবে সংরক্ষণ বলতে আমি যা বোঝাতে চেয়েছিলাম উদাহরণস্বরূপ ডিএনএ কীভাবে তথ্য সংরক্ষণ করে এই সমস্ত তথ্য কোন ভাষায় কোড করা হয়েছে বিবর্তনের বিলিয়ন বছর জুড়ে এগুলি সংরক্ষিত রয়েছে তা আপনি ব্যাকটিরিয়া সম্পর্কে কথা বলুন বা মানুষের সম্পর্কে আপনি দেখবেন যে জেনেটিক কোড যার মাধ্যমে তথ্য সঞ্চিত থাকে তা অত্যন্ত সংরক্ষিত একইভাবে জীবন পরিচালিত করে এমন আরও অনেক বিপাকীয় ক্রিয়াও বিবর্তন জুড়ে সংরক্ষিত তাহলে এই কোষ কী এবং জীবনকে বোঝার জন্য কেন এটি এমন এক ধাঁধা আমাকে আপনার মনোযোগ একটি প্রধান সীমাবদ্ধতার দিকে আনতে দিন যা আমাদের রয়েছে তা হল একটি মানব চোখের রেজোলিউশন

আমাদের পক্ষে কয়েক মিলিমিটারের চেয়ে ছোট আকারের জিনিসগুলি দেখা সম্ভব নয় জীবন কীভাবে কাজ করে তা বোঝার ক্ষেত্রে এটি আমাদের অন্যতম প্রধান সীমাবদ্ধতা কারণ অনেক জীবই আকারে খুব ছোট এগুলি 2 থেকে 10 মাইক্রনের মধ্যে যে কোনও আকারের বা 100 মাইক্রনের মত বড় হতে পারে তবুও এই আকারটি মানুষের চোখের রেজোলিউশনের বাইরে এবং এজন্য অবশ্যই কোন ধরনের আবিষ্কার প্রয়োজন এবং তা মূলত মাইক্রোস্কোপ আবিষ্কারের মধ্য দিয়ে এসেছিল অপটিক্স এবং বিভিন্ন ধরণের মাইক্রোস্কোপের বিকাশ না হলে গবেষকদের পক্ষে এটা বোঝা সম্ভব হত না যে জীবন এবং কোষগুলি সত্যিই কীভাবে কাজ করে কোষগুলির আকার নিয়ে আমরা আজও যা দেখি তা হল কয়েকটি ব্যতিক্রম ছাড়া বেশিরভাগ কোষগুলির আকার 02 থেকে 10 মাইক্রনের মধ্যে হয় ব্যতিক্রম রয়েছে উদাহরণস্বরূপ নিউরন আমরা দেখি যে এটি আকারে 10 মাইক্রনের চেয়ে অনেক বড় তবে এগুলি ব্যতিক্রম জীবজগতের বেশিরভাগ কোষ এই আকারের ব্যাপ্তিতে রয়েছে এবং আপনি স্পষ্টত দেখতে পাচ্ছেন যে এই আকারের ব্যাপ্তি মানুষের চোখের রেজোলিউশনের বাইরে এবং আমাদের বিভিন্ন ধরণের মাইক্রোস্কোপের সহায়তা প্রয়োজন তাদের কয়েকটি হালকা মাইক্রোস্কোপে দৃশ্যমান হয় কিছু হয় না যেগুলি হালকা মাইক্রোস্কোপে দেখা যায় না সেগুলি আমরা ইলেক্ট্রন মাইক্রোস্কোপে সমাধান করি যেখানে দৃশ্যমানতার উৎস হিসাবে আলো ব্যবহার করার পরিবর্তে আমরা ইলেকট্রনের বিম ব্যবহার করি আপনি যে কোন পদ্ধতি গ্রহণ করুন না কেন একটি বিষয়কে প্রশংসা করতেই হবে এবং তা হল জীবনটি 3 বিলিয়ন বছর ধরে অস্তিত্বশীল এই বিষয়টির উপরে আমি জোর দিতে চাই কারণ জীববিজ্ঞানী বা গবেষক হিসাবে যারা অ জীববিজ্ঞানীও হতে পারেন আমরা যা বোঝার চেষ্টা করছি তা হল সিস্টেম কেবল একটি সিস্টেম নয় একাধিক সিস্টেম বা সম্ভবত এইরকমের লক্ষ লক্ষ সিস্টেম রয়েছে কারণ কমপক্ষে 2 মিলিয়ন জীবিত প্রজাতি যা ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে যেখানে প্রতিটি প্রাণী নিজেই একটি সিস্টেম এই জীবন গত 3 বিলিয়ন বছর ধরে অস্তিত্বশীল তাই আমরা গত 3 বিলিয়ন বছরে জমে থাকা জীবনের ইতিহাস বোঝার চেষ্টা করছি আমাদের বোঝার উপযুক্ত সরঞ্জাম না থাকলে এটি বোঝা সহজ নয় আসুন আমরা কোষে ফিরে আসি আজ পৃথিবীতে উপস্থিত যে কোনও জীবের যে কোনও কোষে 3টি সাধারণ বৈশিষ্ট্য রয়েছে হল প্রতিটি কোষ একটি বাহ্যিক সীমানা দ্বারা বেষ্টিত থাকে যাকে সেল মেমব্রেন বলা হয় সেল মেমব্রেন বাইরের পরিবেশ থেকে কোষের অভ্যন্তরীণ সামগ্রী পৃথকীকরণে সহায়তা করে দ্বিতীয় সাধারণ বৈশিষ্ট্য হল সাইটোপ্লাজম এটি একটি জেলির মত যা পুরো কোষকে একত্রে ধরে রাখে এবং এই জেলির মতো তরল পদার্থে কিছু ক্ষেত্রে আমাদের জিনগত উপাদান যা ডিএনএ বা আরএনএ অবস্থিত সুতরাং প্রতিটি কোষ একটি বাইরের মেমব্রেন জেলির মতো তরল সাইটোপ্লাজম এবং জিনগত উপাদান নিয়ে গঠিত এই জিনগত উপাদানটি বাস্তবে একটি কোষের মধ্যে কিভাবে সংগঠিত হয় তা কোষের 2টি প্রধান শ্রেণি প্রোকারিওট এবং ইউক্যারিওট নির্ধারণ করে সুতরাং আমরা বিভিন্ন ধরণের কোষগুলিকে 2টি প্রধান বিভাগ প্রোকারিওট এবং ইউক্যারিওটে বিভক্ত করি আজ আমরা প্রোকারিওটের বৈশিষ্ট্যগুলি নিয়ে আলোচনা করব এবং তারপরে ধীরে ধীরে পরবর্তী শ্রেণিতে প্রোকারিওট এবং ইউক্যারিওটের পার্থক্যের দিকে এগিয়ে যাব তাহলে প্রোকারিওট কি প্রোকারিওট শব্দটি প্রো এবং ক্যারিওন 2টি শব্দ থেকে উদ্ভূত হয়েছে প্রো মানে আগে এবং ক্যারিওনের অর্থ নিউক্লিয়াস সুতরাং আমাদের ধারণায় জীবের এই গোষ্ঠীটি মূলত সবচেয়ে আদিম এবং জীবিত প্রাণীগুলির মধ্যে সরলতম তাদের জিনগত উপাদান যা সেল মেমব্রেনের অভ্যন্তরে থাকে তবে একটি নির্দিষ্ট উপ অংশে সীমাবদ্ধ থাকে না যাকে অর্গানেল বলা হয় অর্গানেল কি অর্গানেলগুলি হল ছোট্ট কাঠামো যা আপনি কোনও কোষের মধ্যে দেখেন যারা নিজেরাই মেমব্রেন দ্বারা আবদ্ধ প্রোকারিওটের ক্ষেত্রে আপনি এই ধরনের বৈশিষ্ট্য দেখতে পাবেন না প্রোকারিওটে আপনি আরেকটি জিনিস দেখতে পান তা হল তাদের বেশিরভাগ ক্ষেত্রে জিনগত উপাদানগুলি একটি একক গোলাকার ডিএনএ হিসাবে বিদ্যমান এই জীব বা প্রোকারিওটগুলি অযৌন প্রজনন প্রক্রিয়ার মাধ্যমে বিভক্ত হয় আপনি অযৌন প্রজনন বলতে কী বোঝাতে চাইছেন উন্নত জীবের বিপরীতে যেখানে পুরুষ গেমেটের সাথে মহিলা গেমেটের মিলনের ফলে একটি ডিম্বাণু বা জাইগোট তৈরি হয় উদাহরণস্বরূপ মানুষের ক্ষেত্রে জিন সেটের একটি অংশ আপনার বাবার কাছ থেকে আসে এবং অপর একটি অংশ মায়ের কাছ থেকে আসে এটাকে আপনি যৌন প্রজনন হিসাবে অভিহিত করেন যা এই জীব গোষ্ঠীতে ঘটে না এখানে প্রতিটি কোষ প্রথমে তার ডিএনএটি প্রতিলিপি করে এই আশায় যে এটি যতটা সম্ভব ন্যূনতম ত্রুটি নিয়ে এটিকে একই রকম নকল করছে এবং তারপরে 2টি স্বতন্ত্র গেমেট একটি শুক্রাণু এবং ডিম্বাণুর মধ্যে নিষেক প্রক্রিয়া ছাড়াই সরাসরি 2টি ডটার সেলে বিভক্ত হয়ে যায় প্রাকারিওটের ক্ষেত্রে এই প্রক্রিয়াটি ঘটে না সুতরাং প্রতিটি প্যারেন্ট সেল কমবেশি একই বৈশিষ্ট্য ডটার সেলগুলিতে সঞ্চালন করে এবং আরেকটি শব্দ আমি চাই যা আপনারা মনে রাখবেন তা হ্যাপ্লয়েড নামক শব্দটি এবং যখন আমরা কোষ বিভাজন মাইটোসিস মায়োসিস এবং এই সমস্ত বিষয়ে কথা বলব তখন আবার এটি গুরুত্বপূর্ণ হবে হ্যাপ্লয়েড কী যেমনটি আমি বলেছি মানুষের মতো জীবের ক্ষেত্রে যেখানে যৌন প্রজনন প্রক্রিয়া ঘটে আমরা সবসময় একটি জিনের 2টি অনুলিপি পাই উদাহরণস্বরূপ যদি আপনার চোখের বর্ণের কথা বলি তাহলে আপনার বাবার কাছ থেকে একটি জিন আসে এবং একটি জিন মায়ের কাছ থেকে আসে সুতরাং প্রতিটি জিন যদিও উভয় জিন চোখের রঙের জন্য কোডিং করছে একটি অংশ বাবার কাছ থেকে আসছে এবং অন্য অংশটি মায়ের কাছ থেকে আসছে যা আপনি এলিল হিসাবে ডাকেন এই পরিস্থিতি যেখানে প্রতিটি জিনের জন্য দুটি অনুলিপি থাকে একটি বাবার কাছ থেকে এবং আরেকটি মায়ের কাছ থেকে আসে একে ডিপ্লয়েড পরিস্থিতি হিসাবে ডাকা হয় যেহেতু প্রোকারিওটগুলি এটি দেখায় না প্রতিটি জিনের জন্য তাদের কেবল একটি অনুলিপি থাকে এটি আকর্ষণীয় তাদের যৌন প্রজনন হয় না এবং প্রতিটি চরিত্রের জন্য তাদের একটি জিন থাকে তবে এটি যথেষ্ট সুযোগ দেয় কারণ যদি এই একক অনুলিপি যে কোন সময়ে কোনও প্রকারের পরিবর্তনের মধ্য দিয়ে যায় তাহলেই এটি প্রকরণ হয়ে যায় এবং তারপরে এই প্রকরণগুলি সংগ্রহ করা আরও সহজ কারণ এটি যদি একটি ডিপ্লয়েড জীব হত তবে প্রকরণটি প্রভাবশালী হতে বা নাও হতে পারত এবং মেন্ডেলিয় জীনতত্ত্বে আপনি এরকমই কিছু অধ্যয়ন করবেন এখানে আমি এটি আলোচনা করতে যাচ্ছি না তবে আমি একটি বিষয় বলতে চাই যে প্র্যাকারিওটগুলি অনেক সরল কারণ তারা অযৌন প্রজনন ঘটায় এবং তাদের একটি প্রদত্ত জিনের একটি অনুলিপি থাকে এবং তাই হ্যাপ্লয়েড হিসাবে ডাকা হয় প্র্যাকারিওটের অন্য আকর্ষণীয় বৈশিষ্ট্যটি হল তারা যে কোন ধরনের ন্যূনতম পুষ্টিতেও বাঁচতে পারে আপনাকে জটিল শর্করা উৎসগুলি দিয়ে তাদের বাড়ানোর দরকার নেই আপনি তাদের মৌলিক কার্বন উৎস দিন এবং তারা খুব ভালভাবে বেঁচে থাকতে সক্ষম হবে এখানে একটি নকশা রয়েছে যা আমি এখনই বলেছি তার একরকমের পুনরাবৃত্তি করে তা হল প্রোকারিওটের ক্ষেত্রে ডিএনএ আলগাভাবে আবৃত এই ক্ষেত্রে এটি হুবহু বৃত্তাকার দেখাচ্ছে না তবে এটি ডিএনএর একক টুকরো যা চারদিকে ঘুরছে এবং এটি সাইটোপ্লাজমে একপ্রকার কেন্দ্রীভূত এবং এটি কোনও ধরণের মেমব্রেন দ্বারা আবিষ্ট নয় এই জাতীয় কাঠামোটিকে আপনি নিউক্লিওয়েড বলেন এছাড়াও ডিএনএ এই জেলি জাতীয় পদার্থে ভাসমান যা আপনি সাইটোপ্লাজম হিসাবে ডাকেন এবং সাইটোপ্লাজমে ছোট ছোট উপাদান রয়েছে যা রাইবোসোম হিসাবে পরিচিত এই রাইবোসোম গুরুত্বপূর্ণ কারণ প্রোটিন সংশ্লেষণের জন্য এগুলি প্রয়োজনীয় মৌলিক যন্ত্রপাতি এবং আমি পরে এটিতে আবার ফিরে আসব যখন অন্যান্য ভিডিওগুলিতে আমরা প্রোটিন সংশ্লেষ নিয়ে আলোচনা করব এটি জীবজগতে একটি খুবই অপরিহার্য উপাদান সুতরাং সাইটোপ্লাজম এই জেলির মতো তরল যার ছোট ছোট অঙ্গানুকে রাইবোসোম বলে যদিও তারা মেমব্রেন দ্বারা আবিষ্ট নয় এবং এই রাইবোসোমগুলি প্রোটিন সংশ্লেষ প্রক্রিয়ায় একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তারপরে জিনগত উপাদান রয়েছে যা মেমব্রেন দ্বারা বেষ্টিত না হয়ে সাইটোপ্লাজমে একরকম আলগাভাবে একত্রিত থাকে এবং এই কাঠামোটিকেই আপনি নিউক্লিওয়েড বলেন অবশেষে এই সবগুলি প্রায় সমস্ত জীবেই আপনি যাকে সেল মেমব্রেন হিসেবে ডাকেন তার দ্বারা আবদ্ধ থাকে এটি এই ধূসর অংশটি সমস্ত জীবের মধ্যে এটি থাকতে হবে তবে প্রোক্যারিওটের মধ্যে এমন বিভাগ থাকতে পারে যেখানে সেল মেমব্রেন কোষ প্রাচীর বা ক্যাপসুল দ্বারা আরও সুরক্ষিত থাকতে পারে এই 2টি বৈশিষ্ট্য বাধ্যতামূলক নয় তারা উপস্থিত থাকতেও পারে এবং নাও পারে প্রোক্যারিওটের আরও একটি আকর্ষণীয় বৈশিষ্ট্য হল লম্বা চুলের মত বা প্রজেকশন যা আপনি ফ্ল্যাজেলা হিসাবে ডাকেন এটি আক্ষরিকভাবে প্রপেলারের মতো যদি একটি ব্যাকটিরিয়াকে এগিয়ে যেতে হয় এবং এটি কোনও জলজ পরিবেশে বাস করে যেমন উদাহরণস্বরূপ এই নির্দিষ্ট ফিলামেন্ট আপনার শুক্রাণু কোষগুলিতে যেমন থাকে এই নির্দিষ্ট ফিলামেন্টটি প্রোক্যারিওটকে এগিয়ে যেতে সাহায্য করে এগুলি ছাড়াও কিছু প্রোক্যারিওটের মধ্যে ছোট ছোট চুলের মত প্রজেকশন রয়েছে যা আপনি পিল্লি হিসাবে ডাকেন সুতরাং সংগঠন এবং কাঠামোর দিক থেকে প্রোক্যারিওটগুলি সরল যেখানে জিনগত উপাদানগুলি কেবল একটি মেমব্রেন দ্বারা আবদ্ধ থাকে না বাস্তবে এটি নিউক্লিওয়েড হিসাবে বিদ্যমান এবং ডিএনএ মোটামুটি সরল তাহলে প্রোক্যারিওটের আওতায় কি আসে প্রোক্যারিওট একটি গোষ্ঠী যা 2টি প্রধান সমন্বয়ে গঠিত একটি ব্যাকটিরিয়া অন্যটি হল আর্কিয়া এটি এমন কিছু যা আমি আপনাকে আমার পূর্ববর্তী শ্রেণীতেও বলেছি সুতরাং জীবের দুটি বড় গ্রুপ রয়েছে ব্যাকটিরিয়া এবং আর্কিয়া আসুন প্রথমে ব্যাকটিরিয়ার দিকে তাকাই ব্যাকটিরিয়া আবার এই জীবগুলির একটি বিশাল শ্রেণি এবং এর মধ্যে কয়েকটি উদাহরণস্বরূপ মাইকোপ্লাজমাস যা পরিচিত ক্ষুদ্রতম ব্যাকটিরিয়া এবং তাদের কোষ প্রাচীর নেই অন্যান্য সাধারণ উদাহরণ যা আপনি সম্ভবত ইতিমধ্যে সচেতন হয়েছেন তা হল ই কোলি E coli যা আপনি আপনার অন্ত্রে খুঁজে পান এবং অন্য একটি খুব গুরুত্বপূর্ণ এবং শিল্প সংক্রান্তভাবে একটি খুব গুরুত্বপূর্ণ জীবাণু যা ব্যাসিলাস সাবটিলিস আসলে বেশিরভাগ শিল্প সংক্রান্ত এনজাইম এবং ডিটারজেন্ট সংস্থাগুলি উদাহরণস্বরূপ যা ডিটারজেন্ট তৈরিতে ব্যবহৃত হয় এই ব্যাসিলাসের নির্দিষ্ট কিছু পণ্য ব্যবহার করে বিশেষত প্রোটিয়েজ নামক একটি এনজাইম এবং আরও কিছু ব্যাকটিরিয়া অন্যতম বৃহৎ শ্রেণি এবং এমনকি ব্যাকটেরিয়ার মধ্যে কোথাও বিবর্তন চলাকালীন আপনি খুব অনন্য জীব দেখতে পান যা সায়ানোব্যাকটিরিয়া নামে পরিচিত আপনার কাছে সায়ানোব্যাকটেরিয়ামের জীবাশ্ম রেকর্ড রয়েছে যা আজও দেখা যায় এবং আমি এই স্লাইডে আপনাকে যেমন দেখিয়েছি তেমন দেখতে পাওয়া যায় এটি কিছুটা জটিল আপনি যদি এই সায়োনাব্যাক্টেরিয়ামের দিকে তাকান আপনি যা দেখবেন তা হল একই সেল মেমব্রেন একাধিক স্তরে ক্রমাগত পাক খেতে থাকে এবং তাই এটি অবিকল সেল মেমব্রেন নয় যা কেবল একক সীমানা বিশিষ্ট আপনি দেখবেন যে সেল মেমব্রেন ক্রমাগত পাক খেয়ে চলেছে এবং জীবদেহের এই সেল মেমব্রেনে একটি খুব গুরুত্বপূর্ণ রঙ্গক থাকে যা সৌর শক্তি বা সূর্যের আলো শোষণ করার সম্ভাবনা রাখে সুতরাং বর্তমানে যা জানা গেল তা হল সায়ানোব্যাক্টেরিয়াম যদিও জটিল জীবগুলির মধ্যে একটি তবুও তা কার্বন ডাই অক্সাইড নাইট্রোজেন এবং জলের মতো খুব সাধারণ সম্পদেও বাঁচতে পারে ব্যাকটিরিয়ার এই গ্রুপ তাদের সূর্যের আলো শোষণ করা এবং সেই সৌরশক্তিকে রাসায়নিক শক্তি যা আপনি গ্লুকোজ এবং শর্করা হিসাবে ডাকেন তাতে রূপান্তর করার দক্ষতার কারণে এদের বর্তমান উদ্ভিদের পূর্বপুরুষ হিসাবে ভাবা হয় আপনি দেখতে পাচ্ছেন যে এটি খুব সাধারণ জীব যেখানে ডিএনএ আসলে এতটা জটিল নয় তবুও এটি পৃথিবীর ইতিহাস চলাকালীন বিবর্তিত হয়েছে এবং এটি এমন একটি পরিস্থিতিতে পৌঁছেছে যেখানে এটি নিজে থেকেই সৌর শক্তি ব্যবহার করা এবং তা রাসায়নিক শক্তিতে রূপান্তর করার সক্ষমতা অর্জন করেছে তাই এদের বর্তমান উদ্ভিদের পূর্বপুরুষ হিসাবে ভাবা হয়

আর্কিয়া সম্পর্কে আর্কিয়া হল প্রোক্যারিওটের আরেকটি অনন্য গ্রুপ এবং ব্যাকটেরিয়ার মতো তারাও এককোষী অযৌন প্রজনন দেখায় তবে এই বিশেষ প্রকৃতির জীবগুলির ক্ষেত্রে যা খুবই সমস্যার বিষয় হয়ে দাঁড়িয়েছে তা হল এগুলি সবই খুব চরম অবস্থানে পাওয়া যায় যেমন উষ্ণ জলের ঝর্ণা আগ্নেয়গিরির বিস্ফোরণ সমুদ্রের গভীর তলদেশ এবং একটি উচ্চ অ্যাসিডিক বা উচ্চ লবণাক্ত হ্রদ আপনি এগুলিকে এই প্রাকৃতিক পরিবেশেও দেখতে পাবেন যখন আপনি তাদের ল্যাবরেটরীতে আলাদা এবং কালচার করার চেষ্টা করেন এবং আপনি এটি অধ্যয়ন করার চেষ্টা করেন তখন এটি খুব বেশি সফল হয়নি সেজন্য আমরা তাদের সম্পর্কে বেশি কিছু জানি না তবুও কয়েকটি বিষয় রয়েছে যা আপনি তাদের সম্পর্কে জানতে পেরেছেন এবং এটি সম্ভব হয়েছে তাদের নিউক্লিক অ্যাসিডগুলি এরা যে পরিবেশে বৃদ্ধি পায় সেখান থেকে অন্তত আমরা বিচ্ছিন্ন করতে পারার জন্য আপনি যদি একটি গরম জলের ঝরনার জল নেন এবং নিউক্লিক অ্যাসিড যা ডিএনএ এবং আরএনএ সেখান থেকে আলাদা করার চেষ্টা করেন এবং এটি অধ্যয়ন করেন তাহলে আপনি এক ধরণের অন্তর্দৃষ্টি পাবেন যে এই জীবগুলি কেমন এবং তারা কি করতে সক্ষম আমরা এই আর্কিয়া সম্পর্কে যা জানি তা হল এগুলি প্রোক্যারিওট থেকে আলাদা কারণ তারা চরম পরিবেশে বেড়ে ওঠে এবং তাই তারা বাঁচতে সক্ষম হয়েছে এবং তারা মিথেন উৎপাদন করার মতো দক্ষতা দেখায় তাই তাদের মিথেনোজেন হিসাবে ডাকা হয় তাদের অতিরিক্ত লবণের মধ্যে বেঁচে থাকার দক্ষতা রয়েছে হ্যালো মানে লবণ ফাইল অর্থ স্নেহময় একেই বলা হয় নুনের প্রতি ভালোবাসাযুক্ত জীব এগুলি হ্রদ এবং পুকুরে জন্মাতে পারে যার মধ্যে লবণের পরিমাণ খুব বেশি অ্যাসিডোফাইল রয়েছে যা অ্যাসিডিক পিএইচ বেশি পছন্দ করে এবং তারা কেবল অ্যাসিডিক পরিস্থিতিতে বেঁচে থাকে এবং তারপরে সেই জীবাণুও রয়েছে যা তাপীয় ভেন্টে বৃদ্ধি পায় এবং তাই থার্মোফাইল নামে ডাকা হয় কেন সেগুলি গুরুত্বপূর্ণ আমি বলতে চাই এটি সবার কল্পনার বাইরে কারণ যদি আপনার একটি শিল্প থাকে এবং আপনি কোন নির্দিষ্ট রাসায়নিক রূপান্তর প্রক্রিয়ার সন্ধান করছেন আপনি অবাক হয়ে যাবেন যে অনেকসময় অনুঘটক বা এনজাইমগুলি এই জাতীয় কিছু প্রক্রিয়াগুলিতে ব্যবহৃত হয় যদি তাদের তাপ প্রতিরোধী হওয়ার প্রয়োজন তবে সেগুলি সাধারণত থার্মোফাইলের মতো জীবের এই গ্রুপ থেকে প্রাপ্ত হয় জীবগুলির এই গোষ্ঠী চরম অবস্থার মধ্যে বৃদ্ধি পায় এগুলি থেকে গুরুত্বপূর্ণ এনজাইম এবং বিক্রিয়কগুলি পৃথক করা এবং তা মানুষের উপকারের জন্য ব্যবহার করা সম্ভব এখন আমাদের কাছে আর্কিয়া সম্পর্কে পর্যাপ্ত প্রমাণ রয়েছে এবং আরেকটি আকর্ষণীয় বৈশিষ্ট্য কী তা হল আপনি যখন আর্কিয়ার কিছু নির্দিষ্ট জিন এবং নির্দিষ্ট বিপাকীয় প্রক্রিয়াগুলি তুলনা করার চেষ্টা করেন তখন দেখা গেছে যে আর্কিয়ায় পাওয়া নির্দিষ্ট বিপাকীয় প্রক্রিয়া এবং জিনগুলি ইউক্যারিওট অন্যান্য উচ্চ পর্যায়ের জীবের খুব কাছাকাছি উদাহরণস্বরূপ আপনি যদি এনজাইমগুলির দিকে তাকান যা ট্রান্সক্রিপশনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি এমন একটি প্রক্রিয়া যেখানে ডিএনএতে কোড হওয়া জিনগত তথ্য একটি মধ্যবর্তী পর্যায় বা আরএনএতে রূপান্তরিত হয় এবং তারপরে এনজাইমগুলি ট্রানসলেশন প্রক্রিয়ায় জড়িত হয় যা ঠিক পরবর্তী পদক্ষেপ যেখানে তথ্য আরএনএ থেকে প্রোটিনে যায় এবং ডিকোড হয় আপনি দেখবেন যে আর্কিয়ার এই 2টি প্রক্রিয়ায় জড়িত এনজাইমগুলি বর্তমান সময়ের উচ্চতর প্রাণী ইউক্যারিওটের সাথে খুব মিল আসুন আমরা অন্য একটি আকর্ষণীয় দিকে তাকাই আমি আগেই বলেছি যে জীবন প্রায় 38 বিলিয়ন বছর আগে এই স্তরের আশেপাশে কোথাও বিকশিত হয়েছিল কারণ এখানেই আমরা প্রাথমিক জীবাশ্মের রেকর্ড দেখতে পাই যা খুব আশ্চর্যজনকভাবে লক্ষণীয় তা হল যদিও আমাদের বোধগম্যতা অনুযায়ী জীবের প্রথম সেট হিসাবে প্রোক্যারিওটগুলি বিবর্তিত হয়েছিল তবুও তারা আজ অবধি টিকে আছে যদিও আমরা এটিকে একটি খুব সাধারণ কাঠামো বলে থাকি কারণ তাদের কেবল একটি একক গোলাকার ডিএনএ রয়েছে তারা অযৌন প্রজনন করতে পারে তবুও আপনি দেখবেন যে জীবের এই দলটি নির্দিষ্ট স্লট পেরিয়েও বেঁচে রয়েছে যা পৃথিবী অবশ্যই গত 3 বিলিয়ন বা আরো বেশি বছর ধরে দেখেছে এবং এখনও বেঁচে রয়েছে এবং বিকাশ করছে কীভাবে এটা সম্ভব এটি খুবই আকর্ষণীয় একটি বিষয় এবং আমরা মনে করি যে এটি সম্ভব কারণ যদিও এই জীবগুলি যৌন প্রজনন করে না তবুও তাদের একটি সক্ষমতা রয়েছে প্রকরণ আনার এবং তারা হরাইজন্টাল জিম ট্রানস্ফার নামে পরিচিত প্রক্রিয়ার দ্বারা এটি করে আসুন এই উদাহরণটি নেওয়া যাক প্রোক্যারিওটের এই হরাইজন্টাল জিম ট্রানস্ফারের 3টি প্রধান রূপ রয়েছে কনজুগেশন প্রক্রিয়া যেখানে আমরা ধরে নিই এটি একটি ব্যাকটিরিয়া এবং এটি অন্য একটি ব্যাকটিরিয়া এবং প্রথম ব্যাকটেরিয়ার কয়েকটি অনুকূল বৈশিষ্ট্য দ্বিতীয় ব্যাকটেরিয়ার প্রয়োজন যা ঘটে তা হল 2টি ব্যাকটিরিয়া এক জায়গায় আসে এবং তাদের মেমব্রেনের মাধ্যমে সংযোগ হয় এবং আমি আপনাকে পরে বলব কেন তারা মেমব্রেনের সাহায্যে সংযোগ করতে সক্ষম কারণ এটি জৈবিক মেমব্রেনের নির্দিষ্ট বৈশিষ্ট্য আমরা এবিষয়ে একটু পরে আসব তারা এই সংযোগটি তৈরি করে এবং তারপরে অনুকূল বৈশিষ্ট্যগুলি প্রেরণ করে মনে রাখবেন সমস্ত বৈশিষ্ট্য নয় প্রয়োজনীয় বৈশিষ্ট্যগুলি দাতা কোষ থেকে প্রাপক কোষে প্রেরণ করা যেতে পারে এই প্রক্রিয়াটি আপনি কনজুগেশন হিসাবে ডাকেন এবং সেই অনুকূল চরিত্রটি তখন দ্বিতীয় ব্যাকটিরিয়া দ্বারা অর্জিত হবে এবং যখন দ্বিতীয় ব্যাকটেরিয়া বিভক্ত হয় এটি এই অনুকূল চরিত্রগুলি ডটার সেলে প্রেরণ করে হরাইজন্টাল জিম ট্রানস্ফারের অন্য রূপ যা এই প্রকরণ ঘটায় তা হল ট্রানসফর্মেশন এখন আবার ধরে নিন যে আপনার কাছে দুটি প্রতিবেশী ব্যাকটেরিয়া আছে ব্যাকটিরিয়া 1 এবং ব্যাকটেরিয়া 2 কিছু অদ্ভুত কারণে ব্যাকটেরিয়া 2 এর বেঁচে থাকা প্রয়োজন ব্যাকটেরিয়া 1 মারা গেছে এবং এটি মরে যাওয়ার সাথে সাথে তার সমস্ত উপাদান নষ্ট হতে থাকে এবং তারপরে এর ডিএনএ ভেঙে যায় ব্যাকটেরিয়া 2 দেখে যে সেখানে ডিএনএর কয়েকটি দরকারী টুকরো রয়েছে যা নিলে তা এটিকে বেঁচে থাকায় সুবিধা দেবে শেষ পর্যন্ত এটি সেই পছন্দসই ডিএনএর কয়েকটি টুকরো তুলে নেয় মনে রাখবেন এখানে এই ব্যাকটেরিয়া কনজুগেশন প্রক্রিয়াটির বিপরীতে ইতিমধ্যে মারা গেছে এই জাতীয় ক্ষেত্রে প্রাপক আবার অতিরিক্ত ডিএনএ বা এটির চারপাশের পরিবেশে ভাসমান ডিএনএ থেকে অনুকূল চরিত্রগুলি গ্রহণ করে এই প্রক্রিয়াটিকে আপনি ট্রানসফর্মেশন হিসাবে ডাকেন তৃতীয় রূপ হল ট্রান্সডাকশন যেখানে একটি ভাইরাস এবং ব্যাকটিরিয়ার মধ্যে জিনগত তথ্য আদান প্রদান ঘটছে যদিও জীবের এই দলটি অযৌন প্রজনন করে এবং তারা নিখুঁতভাবে জিনের সম্পূর্ণ সেটটি তাদের কাছাকাছি ডটার সেলে পৌঁছে দেওয়ার চেষ্টা করে যদি পরিবেশে কোন প্রকরণ আনার প্রয়োজন হয় তখন তারা হরাইজন্টাল জিম ট্রানস্ফার প্রক্রিয়াটির মধ্যে দিয়ে যায় হয় কনজুগেশন ট্রানসফর্মেশন বা ট্রান্সডাকশনের মাধ্যমে এবং তাই জীবের এই দলটি এত দীর্ঘ সময় ধরে বেঁচে থাকতে পেরেছিল কারণ তারা সম্ভবত একটি ডিপ্লয়েড জীবের তুলনায় অনেক সাবলীল প্রকরণ আনায় আসুন আমরা একটি শেষ গোষ্ঠীতে আসি যা ভাইরাস 19 শতকের শেষের দিকে এবং পেনিসিলিন আবিষ্কারের জন্য মানুষ বা বিজ্ঞানীরা কমবেশি ভেবেছিলেন যে ব্যাকটিরিয়াই সম্ভবত পৃথিবীর ক্ষুদ্রতম জীব তখন কয়েকটি রোগ হয়েছিল যা ব্যাকটেরিয়া দ্বারা ব্যাখ্যা করা যায়নি বিশেষত তামাক গাছের টোবাকো মোজাইক রোগ দিমিত্রি ইভানভস্কি নামক এই রাশিয়ান বিজ্ঞানীর প্রচেষ্টা যিনি তামাক গাছগুলিতে এই টোবাকো মোজাইক রোগের কারণ কী তা বোঝার চেষ্টা করছিলেন এবং তিনি যা করেছিলেন তা হল তিনি একটি সংক্রমিত উদ্ভিদের রস নিয়েছিলেন একাধিকবার ফিল্টার করেছিলেন যাতে সেই সময়ের পরিচিত সবচেয়ে ছোট ব্যাকটিরিয়াটি ফিল্টার অতিক্রম করতে না পারে তথাকথিত ব্যাকটিরিয়া মুক্ত পরিস্রুত সংগ্রহ করেছিলেন এবং সংক্রমিত নয় এমন একটি গাছে ঢেলে দেন এবং তিনি যা দেখেছিলেন তা হল সমস্ত পরিচিত ব্যাকটিরিয়া থেকে মুক্তি পেয়েও পরিস্রুতটি নতুন উদ্ভিদকে সংক্রমিত করতে সক্ষম হয়েছিল পরে ওয়েন্ডল স্ট্যানলি এটি উপলব্ধি করেছিলেন যখন তিনি এখানে যা ছিল তা ক্রিস্টালাইজ করার চেষ্টা করেছিলেন তিনি দেখেন যে এগুলি কিছুটা প্রোটিন কণার মত যা ক্রিস্টালাইজেশনে সক্ষম এবং এই প্রোটিনের মত কণাগুলি নিজে থেকেই প্রতিলিপি করতে পারে না একাধারে তারা সম্পূর্ণ জীবিত নয় তবে যখন তারা কোন জীবকে সংক্রমিত করে তখন তারা তাদের জিনগত প্রতিলিপি প্রক্রিয়া শুরু করতে পারে অন্য কথায় কেবল তাদের বংশবিস্তার করার জন্য তাদের অন্য জীবকে সংক্রমণ করা প্রয়োজন এবং তাই অব্লিগেটরি প্যারাসাইট হিসাবে ডাকা হয় এই ভাইরাসগুলি ব্যাকটিরিয়ার তুলনায় অনেক ছোট প্রকৃতপক্ষে ন্যানো মিটার পরিধির এবং তাই খুব দীর্ঘ সময় ধরে এগুলি ইলেক্ট্রন মাইক্রোস্কোপির আবির্ভাবের আগে পর্যন্ত সনাক্ত করা যায় নি যেমন আমি বলেছি ব্যাকটিরিয়া এবং উন্নত জীবের বিপরীতে যদিও এই কণাগুলি একটি জিনগত উপাদান ধরে রাখে যা চারপাশে একটি প্রোটিনের আবরণে আবৃত থাকে উদাহরণস্বরূপ যদি এটি একটি ডিএনএ বা আরএনএ হয় এটি কেবল একটি প্রোটিনের আবরণে আবৃত থাকে তবে এটি নিজেই প্রতিলিপি করতে পারে না যদি না এটি কোন জীবকে সংক্রামিত করে আমরা এগুলিকে সম্পূর্ণরূপে জীব বলতে পারি না কারণ তাদের এখনও অন্য জীবের উপর নির্ভর করতে হয় তাই তারা একধরনের অব্লিগেটরি প্যারাসাইট তাহলে এই ভিডিওতে আমরা কী শিখলাম আমরা প্রোক্যারিওট কী তা নিয়ে কথা বলেছি আমরা দেখেছি যে তাদের কোন সুসংজ্ঞাত পারমাণবিক কাঠামো নেই সুতরাং প্রোক্যারিওট হল জীবের একটি গোষ্ঠী যেখানে পারমাণবিক উপাদান বা আপনি যেটিকে জিনগত উপাদান হিসাবে ডাকেন তা নিউক্লিয়য়েড হিসাবে সংগঠিত হয় এটি কোন ধরণের মেমব্রেন দ্বারা আবৃত থাকে না এবং পুরো জীবটি একটি সাইটোপ্লাজম এবং সেল মেমব্রেন নিয়ে গঠিত সেল মেমব্রেন ছাড়াও প্রোক্যারিওটের কোষ প্রাচীর থাকতে পারে বা নাও থাকতে পারে এবং তারা সবাই অযৌন প্রজননের মধ্য দিয়ে যায় অপরপক্ষে আরও জটিল জীব যেমন গাছপালা প্রাণী ছত্রাক এবং প্রোটিস্ট এগুলি সবই ইউক্যারিওট শ্রেণীভূক্ত যেখানে সমস্ত জিনগত উপাদান নিউক্লিয়াস নামে পরিচিত একটি বিশেষ মেমব্রেন যুক্ত কাঠামোর মধ্যে সুসংহত থাকে আমরা আমাদের পরবর্তী শ্রেণীতে ইউক্যারিওট সম্পর্কে কথা বলব তবে যারা প্রোক্যারিওট সম্পর্কে আরও জানতে আগ্রহী এবং প্রকৃতপক্ষে কীভাবে প্রোক্যারিওটে অযৌন প্রজনন ঘটে তা জানার জন্য আমি আপনাকে প্রস্তাবিত 2 টি ভিডিও লিঙ্ক দেখার পরামর্শ দেব এবং এর সাথে আমরা এই ভিডিওটি শেষ করছি এবং পরে আবার দেখা হবে ধন্যবাদ